সুতরাং কীভাবে বিতরণকারী উপকরণগুলি এফডিটিডিতে অন্তর্ভুক্ত করা যায় সে সম্পর্কে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব সুতরাং এখন পর্যন্ত আমরা যা করেছি তা হল আমরা দেবি মডেল দিয়ে শুরু করেছি এবং একটি জিনিস আমি স্পষ্ট করে বলতে চাই যে প্রতিটি ইয়ে সেল এর নিজস্ব মূল্য আছে εr ঠিক আছে সুতরাং এই তথ্য মাথায় রাখতে হবে স্ট্রাকচারগুলিতে আপনার একটি বিস্তৃত ডেটা স্ট্রাকচার থাকতে হবে যা সঞ্চয় করে সুতরাং উদাহরণস্বরূপ আপনার সমস্ত নম্বর কী সংরক্ষণ করতে হবে প্রতিটি ইয়ে সেলের জন্য আপনাকে ε∞ εs τ সংরক্ষণ করতে হবে ঠিক আছে এটি তিনটি এটি তিনটি পরামিতি মডেল সুতরাং আমরা যা করেছি তা আমরা গ্রহণ করেছি এই দেবি মডেলটি আমরা এর বিপরীতমুখী ফুরিয়ার রূপান্তর গ্রহণ করেছি এবং সময় ডোমেনে ডি পাওয়ার জন্য এটি ডিটির সাথে সম্পর্কের স্থানে রেখেছি আমি একবার সময় ডোমেনে ডি পেয়ে গেলে আমি সীমাবদ্ধ পার্থক্য নিতে পারি এবং ম্যাক্সওয়েলের Maxwell'sসমীকরণগুলি এখানে ব্যবহার করতে পারি আমরা যা করার চেষ্টা করছিলাম তার পুরো কারণটি হল কোনওভাবে আমরা পুরো ফিল্ডের ইতিহাসটি সঠিকভাবে সংরক্ষণ না করে এড়াতে চাই এই মুহূর্তে আমার এখানে প্রকাশের যে অভিব্যক্তিটি তা এড়ানো যায় না কারণ অতীতের সমস্ত সময়ের জন্য বৈদ্যুতিক ক্ষেত্রটি এখনও ঠিক রাখা হচ্ছে সুতরাং আসুন এখনই দেখা যাক আমরা এই এক্সপ্রেশনটি দিয়ে কী করতে পারি সুতরাং এখন যা অনুসরণ করা হবে তা হল বীজগণিতের কিছুটা ঠিক আছে এখন এই পুরো গণিতটি কিছুটা সহজ করার জন্য আমি একটি নতুন সহায়ক ভেরিয়েবল ঠিক করতে যাচ্ছি সুতরাং এই পুরো সংক্ষেপণটি এখানে আপনি ঠিক দেখছেন আমি কেবল এটি সুবিধার জন্য নতুন ভেরিয়েবল Ψ n−1 দ্বারা কল করতে যাচ্ছি এবং তারপরে আমি যা করতে পারি তা হল একটি আপডেট সমীকরণে আমি কী চাই আমি অন্য সব কিছুর ক্ষেত্রে এন এর সাথে সম্পর্ক চাই এটাই ঠিক এফডিটিডি র দর্শন ছিল সুতরাং এই Dn - D n − 1 আমি D তে আগ্রহী নই আমি E এবং H এর মধ্যে সম্পর্ক চাই তাই আমি ম্যাক্সওয়েলের Maxwell'sসমীকরণ এবং আমি কি এটি দ্বারা প্রতিস্থাপন করা উচিত সুতরাং এটি Dn - D n − 1 এটি ∇ × H এবং একটি দ্বারা প্রতিস্থাপন করা উচিত ঠিক আছে সুতরাং এটি Δt ∇ × H n − 12 ডান সমান হওয়া উচিত সুতরাং এটি কেবল পার্থক্য Dn - D n − 1 সুতরাং এই সম্পূর্ণ অভিব্যক্তি থেকে আমি নিষ্কাশন করতে পারি আমি কী নিষ্কাশন করতে চাই En আমি অতীতের সমস্ত বৈদ্যুতিক ক্ষেত্র এবং চৌম্বকীয় ক্ষেত্রে En এর সাথে একটি সম্পর্ক চাই ক্ষেত্র তো আমি কি এটা করতে পারি আমি এখানে এই প্রকাশের মধ্যে কতটি En কত জায়গায় উপস্থিত হতে পারি 1 2 3 বা বহুবার কেবল একবার কারণ সমষ্টিটি কখনও পৌঁছায় না মিফলটি কখনই En এ পৌঁছায় না সুতরাং আমি একদিকে En টানতে পারি অন্য সব কিছু ডানদিকে ডানদিকে সরান সুতরাং আমি পারি আমি এটি একটি মোটামুটি সহজ কারসাজি করব সুতরাং আমি এই ε0ε∞ ডান হাত দিকে সরানো হবে সুতরাং আমি যে চূড়ান্ত অভিব্যক্তিটি পেয়েছি তা লিখব সুতরাং আমি কেন এই প্রকাশ করার কারণটির একটি অংশ দেখতে পাচ্ছি কেবল এই অভিব্যক্তিটিকে কিছুটা কমপ্যাক্ট দেখায় অন্যথায় এটি খুব কদর্য দেখাবে সুতরাং এফডিটিডি দর্শনা থেকে আমি আমাদের উপস্থিত বলতে পারি এবং এই পুরো জিনিসটি অতীত সুতরাং এফডিটিডি তে দর্শনটি অতীতকে বর্তমান এবং সময়ের পদক্ষেপে পেতে ব্যবহার করে আসছে সুতরাং এখনও এটি কোডে আমি প্রয়োগ করতে পারি এমন কিছু নয় কারণ এখানে আমার পক্ষে খুব কঠিন যে শব্দটিটি রয়েছে সে এই ব্যক্তিটি Ψ n−1 ডান Ψ n−1 এর মধ্যে অতীতের সমস্ত বৈদ্যুতিক ক্ষেত্রের যোগফল রয়েছে যা আমি চাই না সুতরাং এখন আমরা কীভাবে সরল করতে পারি তা দেখতে বীজগণিতের আরও কিছুটা চেষ্টা করি আরও জিনিস সুতরাং আসুন আমরা এখনও আমাদের যা প্রয়োজন তা দেখতে দিন সুতরাং Ψ n−1 এ আপনি লক্ষ্য করেছেন যে এখানে এই মত প্রকাশের একটি সঠিক আছে সুতরাং আমি এই পদটি এখানে বলতে যাচ্ছি অন্য হিসাবে আমাদের অনেকগুলি সরলকরণের প্রয়োজন সুতরাং আমি এই কল করতে যাচ্ছি এটি আপনার অর্থ কেন বিয়োগ পিএসআই বার সুতরাং এটি আমরা এটি এটি লিখেছে সুতরাং আমাদের β এক্সপ্রেশনটি যা আমি কেবল আগে থেকেই লিখব সুতরাং এটি কি আমি করতে পারি এমন একটি অবিচ্ছেদ্য মত দেখাচ্ছে সরাসরি দেখায় মোটেও জটিল দেখাচ্ছে নাঠিক আছে সুতরাং এটি কেবল একটি সূচকীয় অধিকার সুতরাং আমি এটি সংহত করতে পারি আপনি কত শর্তাবলী আশা করবেন ছাত্র চার আমি যখন সংহত করি তখন প্রতিটি পদক্ষেপযুক্ত চারটি শর্ত আমি সীমাবদ্ধতাটি আমাকে দুটি পদ দেবো এমন একটি ঘনিষ্ঠতা পাই এবং একটি সাধারণ হবে ছাত্র হ্যাঁ m 1 ডান সুতরাং আমার তিনটি পদ সঠিক আশা করা উচিত আমি যখন এই অবিচ্ছেদ্য ওকে মূল্যায়ন করি ঠিক তখনই এটি ঘটে যায় তা অনুমান করার জন্য সুতরাং এই অভিব্যক্তি আমাকে এটি লিখতে দিন সুতরাং আমি চারটি শর্তের যত্ন নিয়েছি তিনটি পদ ঠিক আছে সুতরাং এটি Δβm সুতরাং এই সমস্তগুলি করার পরেও কী মনে রাখার জন্য আকর্ষণীয় তা হল এই অভিব্যক্তিতে আমি কোথায় উপস্থিত হচ্ছি আমার অনেক পদ আছে তবে এম এখানে কেবলমাত্র একটি টার্মে উপস্থিত হচ্ছে এটি একমাত্র জায়গা যেখানে m ঠিক প্রদর্শিত হবে সুতরাং অন্য কথায় আমি যদি এটি দেখি যদি আমি এর দিকে লক্ষ্য করি তবে এম শব্দটি এখানে উপস্থিত হয় মনে হচ্ছে আমি তখন Δβ m 1 গণনা করতে চাই কি হবে কেবলমাত্র একটি m 1 থাকবে সুতরাং এই Δβ গুলির সাদৃশ্য কী এটি কোন ধরণের সিরিজের মতো দেখাচ্ছে জ্যামিতিক অগ্রগতি প্রতিটি শব্দটি কেবলমাত্র একটি ধ্রুবক শব্দটিকে ডানদিকে গুণ করে পাওয়া যায় সুতরাং অন্য কথায় এই Δβ m 1 গুলি জ্যামিতিক অগ্রগতির সাথে সাদৃশ্যপূর্ণ এবং এটি এমন একটি জিনিস যা যাচ্ছে আমাদের অনেক সাহায্য করুন কারণ আমরা জানি যে একটি জিপির ক্রমাগত শর্তাবলীর অনুপাতটি এম থেকে নিয়মিত স্বতন্ত্র সুতরাং আমি যদি Δβ m 1 Δβ m তাকান তবে এই অনুপাতটি কী হওয়া উচিত হ্যাঁ আমি সেখানে ঠিক নেই সুতরাং এখন আমি এর জন্য প্রকাশটি লিখতে পারি আমি এটি Ψn−1 হিসাবে লিখতে পারি সুতরাং আমি এখানে আমার এই পর্যবেক্ষণটি কাজে লাগাতে চাই আমি এখন পর্যন্ত দুর্দান্ত কিছু করি নি ঠিক আছে এখন এই সংমিশ্রণে আমি যা করতে পারি তা হল আমি পরিবর্তে একটি নতুন সংক্ষেপ পরিবর্তনশীল প্রবর্তন করতে পারি এটি Ψ n−1এর জন্য সংক্ষেপে দেখুন আমার মি 0 থেকে কিছুতে চলেছে এবং যেভাবে আমি এখন এটি এখানে লিখেছি m 1 থেকে কিছুতে যাচ্ছে যদি আমি এটি আবার 0 এ নামাতে চাই তবে আমার একটি নতুন ভেরিয়েবল প্রবর্তন করা দরকার সুতরাং আসুন আমরা একে p m 1 বলি ঠিক আছে সুতরাং এই শব্দটি সংক্ষেপের বাইরে নেওয়া যেতে পারে কারণ এটি পি উপর নির্ভর করে নাঠিক আছে সুতরাং এই লোকটিকে এখানে নিয়ে যাওয়া যায় এখন চূড়ান্ত পদক্ষেপ হিসাবে আমি মনে করি আমি ফিরে যেতে পারি আমার কাছে ঠিক আছে আমাকে ফিরে যাওয়ার দরকার নেই সুতরাং এখন আমি এখানে প্রতিস্থাপন করতে পারব প্রয়োজন নেই এটা প্রতিস্থাপন করো তাহলে আমার অভিব্যক্তিটি কী হয়ে যায় ডানদিকে এই অভিব্যক্তিটি বিশেষত এই অভিব্যক্তিটির মতো দেখায় কি কেউ চিনতে পারে এই অভিব্যক্তি এবং এই অভিব্যক্তিটি দেখুন কিছু সাধারণ আছে এইটা আমরা কী করেছি তা কি পরিষ্কার এবং এর মূল কী ছিল জ্যামিতিক অগ্রগতি এটি আমাকে কেবল একটি শব্দটি সরিয়ে ফেলতে এবং এটি আগের টার্মের মতো দেখতে Ψ n−2 ঠিক করার অনুমতি দেয় সুতরাং আসুন আমরা এই আসল জিনিসটি আবার লিখি এবং তারপরে আমরা এর প্রভাবগুলি দেখতে পাই সুতরাং এই বীজগণিতের সবগুলি করার পরে আমরা কী অর্জন করেছি সুতরাং যখন আমি এই অভিব্যক্তিটি দেখি আমার দরকার Ψ Ψ n−1মূল্যায়ন করার জন্য আমার অতীতের সমস্ত বৈদ্যুতিক ক্ষেত্রগুলির প্রয়োজন ছিল এখন আমি যখন তাকান এই অভিব্যক্তিতে যা কিছু অতীত এবং একটি পরিবর্তন হয়েছে এবং এক Ψ হ্যাঁ সুতরাং যে একটি উন্নতি হয় হ্যাঁ সুতরাং আমার এটির দরকার নেই আমাকে সমস্ত বৈদ্যুতিক ক্ষেত্র সংরক্ষণ করার দরকার নেই তবে আমার একটি নতুন ভেরিয়েবল সংরক্ষণ করতে হবে যা Ψ Ψ n − 1 মূল্যায়ন করতে আমার কেবলমাত্র Ψ n − 2 প্রয়োজন আমার দরকার নেই Ψ n − 3 Ψ n - 4 Ψ0 সুতরাং এখন পর্যন্ত দেখুন এতদূর ঠিক কী ছিল এতদূর আমরা সংরক্ষণ করছিলাম আমরা কী সব সংরক্ষণ করছিলাম আমরা E এবং H স্থান এবং সময় গ্রিডে সংরক্ষণ করছিলাম এখন স্পেস টাইম গ্রিডে আমাদের E H এবং পিএসআই করতে হবে সুতরাং আমার কম্পিউটারের ভার আরও বেড়েছে ভেরিয়েবল যা আমাকে সঞ্চয় করতে হবে এখন আমি যদি এটি Ψ সঠিকভাবে শুরু করি তবে প্রতিবার আমি পিএসআই মূল্যায়ন করতে চাইলে আমার কেবল একটি অতীত মান প্রয়োজন এটি ঠিক বৈদ্যুতিক ক্ষেত্রের আপডেটের মতো বর্তমান E এবং H টি পাওয়ার জন্য আমার বৈদ্যুতিক ক্ষেত্রের একটি অতীত মান চৌম্বকীয় ক্ষেত্রের একটি অতীতের মান প্রয়োজন একই জিনিস এখন ঘটছে আমার দামটি আরও একটি সহায়ক ভেরিয়েবল ঠিক আছে সুতরাং প্লাস পয়েন্টটি হল ই এবং এইচ এর পুরো ইতিহাস সংরক্ষণ করার দরকার নেই এবং বিয়োগ পয়েন্টটি একটি নতুন ভেরিয়েবল অক্সিলারি ভেরিয়েবল যা Ψ সংরক্ষণ করে হ্যাঁ আপনি একবার এটি আরম্ভ করার পরে কত ভাল সুতরাং আমি বলতে চাইছি এখানে আপনার ডান এর সংজ্ঞা আছে সুতরাং আপনি Ψ n−1 দেখতে পারেন সুতরাং উদাহরণস্বরূপ হ্যাঁ সুতরাং আমি আপনাকে সেখানে একটি আছে সুতরাং এটি আপনার নতুন এটি Ψ এর আপডেট সমীকরণের জন্য আপনার আপডেট সমীকরণ Ψ হ্যাঁ আমি কীভাবে করব তার প্রশ্ন নেই যে আমি কীভাবে প্রথম স্থানে পাব হ্যাঁ প্রথম স্থানে পিএসআই পেতে আমার এখানে বৈদ্যুতিক ক্ষেত্র এবং এই এক্সপ্রেশনটি প্রয়োজন সবুজ তীর একবার আমি এটি পেয়েছিলাম তারপরে আমার কাজ শেষ হয়ে গেছে তখন আমার এই সমীকরণটি সঠিকভাবে ব্যবহার করা দরকার সুতরাং আপনি এটিকে কল করতে পারেন আপডেটের পরিবর্তে আমরা এটিকে এর জন্য আরম্ভের সমীকরণ বলতে পারি এবং তারপরে এটি Ψ ঠিকানার জন্য আপডেট সমীকরণ হয়ে যায় সুতরাং এর ফলস্বরূপ আমরা যা করেছি তা হল আমরা একটি চলমান যোগফলের সাথে একটি কনভলিউশন অবিচ্ছেদ্য হ্রাস করেছি আমরা কি এখানে পৌঁছানোর জন্য কোনও অনুমানের কাজ করেছি সুতরাং এটি যথাযথ যেমন আপনি সমস্ত বৈদ্যুতিক ক্ষেত্রের ইতিহাস সংরক্ষণ করতে চেয়েছিলেন বৈদ্যুতিক ক্ষেত্রের ইতিহাস থেকে এই চলমান সমষ্টি ঠিকঠাকের দিকে পৌঁছে যাওয়ার কোনও অনুমান নেই সুতরাং আমাদের কেবলমাত্র মূল্য দিতে হবে হল স্টোর হ্যাঁ একটি নতুন ভেরিয়েবল এবং এর অবশ্যই তাই এই ধারনাটি ছিল দেবি মডেল ঠিক আছে অন্যান্য ধরণের অনুরণনগুলি সম্ভব রয়েছে উদাহরণস্বরূপ অন্যরা লরেন্তজিয়ান অনুরণনগুলির চেয়ে বেশি সাধারণ সুতরাং প্রকৃতপক্ষে গ্রিফিথস রেফারেন্স Griffith's Referenceযা আমি আপনাকে দিচ্ছি সেগুলি লরেন্টিজিয়ান অনুরণন সুতরাং তাদের কাছে আপডেটের সমীকরণ পাওয়ার জন্য তাদের নিজস্ব আপডেট সমীকরণ রয়েছে মানে একটি আপডেট সমীকরণ পাওয়ার জন্য তাদের নিজস্ব বীজগণিত রয়েছে তবে আমরা এটিতে এটি মোকাবেলা করব না সুতরাং আমি মনে করি এটি আপনার পক্ষে কমপক্ষে নামটি প্রবর্তনের বিষয়ে বলার জন্য একটি ভাল বিন্দু আছে একটি জনপ্রিয় ওপেন সোর্স সফ্টওয়্যার রয়েছে যাতে আপনি এফডিটিডি সমীকরণগুলি সমাধান করতে পারেন ঠিক আছে এটি 1 ডি 2 ডি এর জন্য লেখা হয়েছে ডি 3 ডি এটিকে এমইইপি বলা হয় এটি এমআইটি তে অ্যাব ইনিশিয়ো গ্রুপ দ্বারা যেখানে আমি বোঝাতে চাইছি এটি একটি খুব নমনীয় এবং এর উন্মুক্ত উত্স সুতরাং আপনি জানেন যে আপনি গিয়ে দেখতে পারেন যে তারা কীভাবে বিভিন্ন আপডেট সমীকরণ এবং সমস্ত প্রয়োগ করেছে এবং এটি বিভিন্ন ধরণের বিভিন্ন অনুরণনকে ঠিক করতে পারে সুতরাং আমি বলতে চাইছি এটি গবেষণামূলক উদ্দেশ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাই গুগল এই নামটি এবং আপনি কীভাবে এটি ঠিক করবেন তা আপনি খুঁজে পাবেন এটি যে বেসিক ভাষায় এটি প্রয়োগ করেছে এটি লেখা হয়েছে এটি খুব সাধারণ কিছু নয় এটি স্কিম ওকে নামে পরিচিত একটি খুব অদ্ভুত ভাষা এটি সংকলিত ভাষা নয় সুতরাং C বা C এর বিপরীতে এটি এটি নয় যে আপনি এটি সংকলন করতে পারেন এবং তারপরে এটি চালান এটি অল্প অল্প মতো এটি ধাপে ধাপে চলে যাবে ব্যাখ্যা যোগ্য অধিকার তাদের ও আছে একটি C ইন্টারফেস আপনি যদি গতি ঠিক রাখতে চান তবে এই সফ্টওয়্যারটি একবার দেখুন